এই কোর্সের ব্যবহার করে program করতে পারেন এছাড়াও অন্য development board হয় কিন্তু এই কোর্সে আমরা এই দুটি নির্দিষ্ট বোর্ড কে বিবেচনা করব এবং এই দুটি বোর্ডের বিভিন্ন পরীক্ষার ব্যাপারে আমরা আলোচনা করব এই বক্তৃতায় এই রকমের ধারণা গুলি নিয়ে আলোচনা হবে আমি microcontroller board নিয়ে বলবো আমরা ইতিমধ্যেই জানি microcontroller কি আমি দুটো বোর্ড নিয়ে আলোচনা করব একটি হল STM32F401 board আরেকটা হল Arduino UNO এই কোর্সে আমরা যেসব পরীক্ষা করব তা মূলত এই দুটি বোর্ডের উপর ভিত্তি করে এখন আমি microcontroller board কি এ ব্যাপারে বলব এর সংজ্ঞা হিসেবে বলা যায় যে এটি একটি স্বতন্ত্র development board যাতে microcontroller memory এবং অন্যান্য প্রয়োজনীয় peripheral IO অংশবিশেষ থাকে এটা কেন ব্যবহার হয় এটা ব্যবহৃত হয় embedded applications দ্রুত গঠনের জন্য এবং এটা সাধারণত printed circuit board এর উপর তৈরি হয় যাকে PCB বলে যার মধ্যে পরীক্ষার জন্য প্রয়োজনীয় সব ধরনের অংশ থাকে Microcontroller board গুলো ব্যবহৃত হয় embedded applications দ্রুত গঠনের জন্য আজকালকার দিনে আমরা অনেক embedded applications দেখি যদি আপনি একটা ছোট উদাহরণের কথা ভাবেন যেমন smoke detector এটা কি এটা এমন একটা যন্ত্র যেটা ধোঁয়া সনাক্ত করে যে এটা কোন একটি নির্দিষ্ট ঘর বা জায়গায় আছে কিনা সে ক্ষেত্রে আপনার কি প্রয়োজন আপনার বিভিন্ন ইনপুট আউটপুট যন্ত্র দরকার আরো নির্দিষ্টভাবে আপনার একটা microcontroller board দরকার যেটা দিয়ে আপনি কিছু analog মান পড়ার জন্য একটি sensor যুক্ত করবেন যেটা ঘরের ভেতর ধোঁয়ার পরিমাণ কোন একটা digital মানে রূপান্তর করবে এবং এরপর আমরা কিছু operation করব এটা খুঁজতে যে ঘরের মধ্যে ধোঁয়া আছে কি নেই সেই শনাক্তকরণের উপর ভিত্তি করে বিভিন্ন রকমের কাজ করা যেতে পারে একটা কাজ হলো যে একটা buzzerকে on করতে পারেন এবং তাতে আপনি শব্দটা পাবেন এবং বুঝতে পারবেন Microcontroller boardগুলো এত ক্ষমতা সম্পন্ন হয় যে সমস্ত ইনপুট আউটপুট port এর সাথে দেয়া থাকে যাতে এটাকে আপনি সরাসরি sensorএর সাথে যুক্ত করতে পারেনবা buzzer টির সাথে যাতে সম্পূর্ণ যন্ত্রটি তৈরি হয় যখন আমরা এই embedded system তৈরি নিয়ে কথা বলব এটাতে দুটি প্রধান অংশ থাকে একটি হল development board যেটা প্রয়োজনীয় hardware এবং আরেকটি হল Integrated Development Environment তাকে আমরা IDE বলি সেটা হল software সুতরাং যখন আমরা একটি system এর design করার কথা ভাবছি এই দুটি জিনিস দরকার আমাদের একটা hardware দরকার সেটা board টা কিন্তু এটা আমরা কিভাবে program করব আমাদের এর সাথে কিছু software জড়িত থাকা দরকার সেটা দিয়ে আমরা এটা program করতে পারব আমরা এছাড়াও দেখব বিভিন্ন ধরনের কি কি IDE আছে যেটা আমরা এই দুটি board এর জন্য ব্যবহার করব এখন যখনই আমরা একটি system কে design করতে চেষ্টা করব আমরা সর্বদাই ভাববো কি ধরনের development board আমাদের ব্যবহার করা উচিত সে দিক থেকে দেখলে কি development board ব্যবহার করব তা নিম্নলিখিত বৈশিষ্ট্য গুলোর উপর নির্ভর করে একটি হলো bus ধরনের আরেকটি processor ধরনের কি ধরনের processor আমরা ব্যবহার করছি Memory memory হল অন্যতম গুরুত্বপূর্ণ parameter যেটা যেকোনো ধরনের design এ দরকার কারণ যদি আপনি একটি খুব বড় program রাখতে চান আর আপনার সীমাবদ্ধ memory থাকে তাহলে আপনাকে ভাবতে হবে সেটা আপনি কিভাবে করবেন সুতরাং যখন আপনি একটা embedded system তৈরি করছেন port সংখ্যা এবং তাদের প্রকার ছাড়াও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা জানতে হবে সেটা হল memory আমাদের ইনপুট আউটপুট port দরকার আমাদের এনালগ port ও দরকার আমাদের ঠিক করতে হবে কি ধরনের port ওই নির্দিষ্ট boardএতে থাকে ও operating environment কি হবে কিছু development board এ আমরা কিছু integrated development environment ব্যবহার করি কিন্তু কিছু ক্ষেত্রে compiler onlineএ উপলব্ধ থাকে শুধুমাত্র প্রয়োজন হল যেন আপনার internet connection থাকে কারণ আপনাকে online compiler ব্যবহার করতে হবে Development board এ আপনার code কে compile করতে আপনার ঐ নির্দিষ্ট software দরকার এগুলি কিছু সাধারণ development board আমরা ব্যবহার করব STM32F401 Nucleo board এর ভিত্তি হলো ARM Cortex M4 এবং এতে 96 KB SRAM আছে এতে থাকবে 512 KB flash memory clock speed হবে 84 MHz আরেকটি জনপ্রিয় board হল Arduino UNO যেটা open source microcontroller board এর ভিত্তি হলো Microchip ATmega328P এতে 2 KB SRAM আছে ও 32 KB হল flash এতে আরও আছে 1 KB EEPROM এতে একটি 16 MHz clock আছে আপনি যদি STM board ও Arduino UNO এর বৈশিষ্ট্য গুলো দেখেন আপনি পরিষ্কার বুঝবেন STM হল Arduino এর থেকে অনেক ক্ষমতা সম্পন্ন এতে মেমোরি হল 96 KB 2 KBএর তুলনায় 512 KB হল flash 32 KB flash এর তুলনায় clock speed হল 84 megahertz 16 megahertz clock speed এর তুলনায় এখন আমার আপনাকে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলা দরকার যে application গুলো দেখানো হবে সেটা Arduino UNO এবং STM board দুটোতেই run করানো যায় আমাদের তৈরির জন্য যেকোনো একটি বোর্ড আমরা ব্যবহার করতে পারি কিন্তু যখন আপনি খুব বড় একটি application এর কথা চিন্তা করছেন বা তৈরি করতে চেষ্টা করছেন যাতে অনেক বেশি memory দরকার সেই ক্ষেত্রে STM board কে পছন্দ করা হয় এখন আরো বেশি ক্ষমতা সম্পন্ন board আছে যেমন Raspberry pi 3 model B যাতে আছে quad core 12 GHz Broadcom 64 bit CPU এর সাথে এতে আছে 1 GB RAM wireless LAN Bluetooth Ethernet ও USB আপনি দেখছেন একে computer হিসেবে ব্যবহার করা যেতে পারে এতে খুব উন্নত ধরনের বৈশিষ্ট্য আছে যাতে sophisticated application development তৈরি করা যায় যদিও এই নির্দিষ্ট course টির ক্ষেত্রে আমরা Raspberry Pi ব্যবহার করব না আরেকটি microcontroller board হল PIC microcontroller board 16F877A হল এর অন্যতম একটি মডেল এর বৈশিষ্ট্য এইরকম এতে 8 থেকে 32 kb অবধি flash আর clock speed হবে 10 থেকে 80 MHz সুতরাং যখন আপনি খুব সহজ ধরনের কোন application তৈরীর কথা ভাববেন আপনি PIC based microcontroller systems ব্যবহারের কথা ভাববেন যেমন আমি আপনাকে বলেছি এই নির্দিষ্ট কোর্স এ আমরা নিম্নলিখিত board গুলোর ব্যাপারে দেখাবো প্রথমটি হলো STM32F401 Nucleo board এবং আরেকটি হলো Arduino UNO এখন interfacing এর পদ্ধতি ও অন্য board এর জন্য software development প্রায় একই রকম হবে যেহেতু আমরা STM board ও Arduino UNO নিয়ে আলোচনা করছি যদি আপনি অন্য কোন board এ interface করতে চান তাহলেও পদ্ধতি আলাদা হবে না অন্তত একটি বা দুইটি board নিয়ে ধারণাটি শেখা গুরুত্বপূর্ণ যাতে আপনি প্রাথমিক পদ্ধতি জানতে পারেন এই কোর্সের জন্য আপনাকে পরামর্শ হলো অন্তত একটি বা দুটি board কিনুন এবং পরীক্ষাগুলি করুন আমরা এই নির্দিষ্ট কোর্সটিতে অনেক পরীক্ষা হাতে কলমে করব আপনার এগিয়ে যাওয়া উচিত এবং এই বোর্ডগুলির কমপক্ষে একটি ক্রয় করা উচিত এবং আপনি আমাদের সাথে পরীক্ষাগুলি করতে পারেন এখন আমি STM32F401 Nucleo development board নিয়ে এগিয়ে যাব এই বোর্ডটা আমরা ব্যবহার করব এতে কিছু digital pin আছে কিছু analog pin একটা power এটা একটা USB connection যার মাধ্যমে আপনি USB port কে যুক্ত করতে পারবেন এই বোর্ড ST microelectronics নামের একটি কোম্পানি তৈরি করেছে এই নির্দিষ্ট বোর্ডের মধ্যে থাকা CPU হলো ARM Cortex M4 এতে 512 KB programmable flash memory এবং 96 KB SRAM আছে আমি আপনাকে আগে যেমন বলেছি যে এটি হল USB connector এখানে আছে USB 20 port এখান থেকে আপনার PC কে যুক্ত করতে এই USB টা দরকার এই নির্দিষ্ট বোর্ডটি রাখবো এবং আপনি এই IO pin গুলো দিয়ে যুক্ত করতে পারেন বা আপনি এনালগ pin দিয়ে যুক্ত করতে পারেন আপনি অন্যান্য নানা রকম কাজও করতে পারেন এই নির্দিষ্ট কোর্সে আমরা online mbed compiler ব্যবহার করেছি এখানে বিস্তৃত ধরনের IDE রয়েছে সুতরাং আপনি ARM Keil বা IAR সহ GCC নির্ভর যে কোনো IDE ব্যবহার করতে পারেন এইটা এই board এর ছবি এখানে একটা নীল রঙের button আছে যেটা user button এটা হল reset button যা যন্ত্রটিকে reset করতে ব্যবহার করা হয় আমি এই connector টা নিয়ে কথা বলছিলাম type A থেকে mini B আর এখানে একটা লাল সবুজ LED আছে যখনই আপনি এই USB এর মাধ্যমে একটি code এখানে রাখবেন আপনি দেখবেন এই লাল সবুজ LED টা জ্বলবে এগুলি Arduino connectors এবং এখানে অন্য port রয়েছে আপনি এই port গুলি দেখছেন এই port গুলি মূলত signal connector যা আমরা ব্যবহার করতে পারি আপনি দেখবেন এই connector গুলি ছাড়াও অন্য অনেক connector আছে যা আমরা ব্যবহার করতে পারি কিন্তু আমাদের পরীক্ষা নিরীক্ষায় আমরা মূলত এই Arduino connector গুলো ব্যবহার করেছি আমরা জানি কয়েকটি digital IO port আছে এখানে PWM বা Pulse Width Modulation enabled port ও আছে আর আছে analog input port Digital IO port line গুলোকে interrupt input হিসেবে ব্যবহার করা যেতে পারে এগুলো পূর্বেই আলোচিত হয়েছে আমি আগেই USB connector দেখিয়েছি যেটা দিয়ে আপনাকে desktop বা laptop এর সাথে যুক্ত করতে হবেএরপর আপনাকে id টা open করতে হবে আর আপনাকে program লিখতে হবে আপনি উপস্থিত প্রয়োজনীয় driver library গুলো ব্যবহার করে C তে program লিখবেন এরপর online compiler ব্যবহার করে আপনি code টা compile করতে পারেন আপনি code টা compile করলেই এই নির্দিষ্ট code টা download হয়ে যাবে এটা আপনি আপনার download folderএ খুঁজে পাবেন এরপর আপনি ওই নির্দিষ্ট codeকে copy করতে ও device এ রাখতে পারবেন আমি আপনাকে এই নির্দিষ্ট জিনিস টি দেখাবো যেটা আমি এইমাত্র বললাম তবে আপনি যখন এই নির্দিষ্ট STM বোর্ড ব্যবহার করছেন তখন এই নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করা দরকার এখন আমরা Arduino UNO development boardএ যাব এটি হলো Arduino UNO development board আপনি দেখতে পারেন এগুলি হল digital এবং PWM ports এটি analog port এটি power এর জন্য এটি হল microcontroller chip আপনি এটিতে power দেওয়ার জন্য USB connector ব্যবহার করতে পারেন অথবা একটা 9 volt ব্যাটারি ব্যবহার করেও আপনি এতে power দিতে পারেন Arduino UNO development board টা ATmega 328 microcontroller এর উপর ভিত্তি করে বানানো এতে চোদ্দোটা ডিজিটাল ইনপুট আউটপুট pin আছে এদের প্রতিটিকে input বা output pin হিসেবে program করা যায় আর এতে ষোলটা এনালগ ইনপুট pin আছে এর flash memory 32 KB এটা 2KB SRAM দেয় এতে EEPROM আছে 1KB আর এর clock speed 16 MHz এইগুলি এই Arduino board এর বৈশিষ্ট্য আমি আপনাকে যেমন বলেছিলাম এই USB port দিয়ে আপনি PC এর USB portকে যুক্ত করতে পারবেন এইটা microcontroller যা আমরা ব্যবহার করছি এগুলি analog pin এগুলো power এর জন্য আর আপনি যদি দেখেন এগুলো digital pin কিন্তু কিছু digital pin আবার PWM এই PWM কি এটা আমরা নির্দিষ্ট সময়ে দেখব আপনি দেখবেন একটা DC power jackও থাকে যেটা দিয়ে আপনি পুরো board এ power দিতে পারবেন আমি আপনাকে আগে যেমন বলেছি এছাড়াও অন্য development boardও থাকে এদের একটি হল Raspberry Pi 3 model যেটা আরো পরিশীলিত এতে দুটো USB port থাকে এটা হল network এর জন্য এগুলো হল audio ও video এটিতে একটা HDMI port ও আছে একটা micro USB power point আছে এটি হলো display port আপনি একটা micro SD এই পিছনের দিকে রাখতে পারেন এটা bluetooth সক্ষম এটি হলো CPU memory এবং এই pin গুলো port হিসেবে ব্যবহার করা যেতে পারে PIC boardএ সাধারণত এই pin গুলি থাকে আর এগুলো তাদের কিছু বৈশিষ্ট্য এটা হল port A port A হল pin সংখ্যা 2 থেকে pin সংখ্যা 7 port E হলো pin সংখ্যা 8 থেকে 10 এইভাবে pin গুলির প্রত্যেকটির কিছু নির্দিষ্ট কার্যকারিতা আছে এবং এই নির্দিষ্ট pinএর বিভিন্ন বৈশিষ্ট্য আছে এটা একটা ছবি যা PIC 16F877A microcontroller দেখাচ্ছে এটা সাধারণত এই রকম দেখতে লাগে এই pin গুলো দিয়ে আপনি যুক্ত থাকতে ও programming করতে পারেন আমরা আসলে এই বক্তৃতাটির শেষে এসে গেছি আর আমরা দুটো প্রয়োজনীয় board নিয়ে আলোচনা করেছি একটা হল STM board আরেকটা হল Arduino UNO কিন্তু এছাড়াও অন্য board কেমন দেখতে সেটা মোটামুটি ভাবে আপনাকে বলেছি পরবর্তী সপ্তাহে আমি আরো বিশদে STM board কে নিয়ে মনোনিবেশ করব ধন্যবাদ